পরিষেবা কোয়ালিটির কালকের আলোচনা থেকে আমরা বুঝেছি আমাদের লক্ষ হচ্ছে গ্রাহক অ্যাডভোকেসি তে পৌঁছানো অর্থাৎ এই অবস্থা থেকে আমাদের এনসিওর করতে হবে যে গ্রাহকরা খুশি থাকবে সন্তুষ্ট থাকবে এবং তারা আমাদের পরিষেবা সম্পর্কে কথা বলবে আমাদের পরিষেবা থেকে যে সন্তুষ্টি পাচ্ছে সেটা নিয়ে কথা বলবে এই ছবি থেকে দেখা যাচ্ছে গ্রাহককে এই অবস্থা থেকে হ্যাপি অবস্থাতে পরিবর্তিত করতে হবে এটা নয় যে কিছু বোতাম টিপলেই এটা হয়ে যাবে কারণ টেকনোলজি কিছু দূর নিয়ে যেতে পারে কিন্তু কিছু জিনিস আছে যেগুলি সিস্টেমেটিক্যালি ঠিকভাবে না হলে গ্রাহক অসন্তুষ্ট হবে সেটাই এই ছবিতে দেখানো হচ্ছে আপনার পরিষেবা প্রোভাইডার গ্রাহকের অসন্তুষ্টির এই লেভেলটা উপলব্ধি না ও করতে পারে তার মানে গ্রাহকের সঙ্গে পরিষেবা প্রোভাইডারের সামঞ্জস্য সবসময় ঠিকমতো গড়ে ওঠে না কালকের আলোচনাতে আমরা দেখেছি আমাদের কাজের এই কোয়ালিটি প্রসেস অ্যাকশান যেগুলি হচ্ছে ট্যনজিবিল এমপ্যাথি রেস্পন্সিভেনেস রিলাইবেলিটি এবং অ্যাসিওরেন্স যেগুলি গ্রাহককে সন্তুষ্ট করে তাকে অ্যাডভোকেসির পথে নিয়ে যায় আমরা ডেলিবারেটলি ছবিটাকে অস্পষ্ট ওভারলেপিং বানিয়েছি এটা বোঝাতে যে এই পাঁচটি জিনিস নিয়ে আপনাকে নাড়াচাড়া করতে হবে যেমন ট্যনজিবিল অর্থাৎ আধুনিক যন্ত্র ফেসিলিটি গুলো তাকিয়ে দেখার মত এমপ্লয়ীদের প্রফেশনাল ব্যবহার এবং পরিষেবার সাথে যুক্ত জিনিসগুলি দর্শনীয় অথবা এমপ্যাথি মানে গ্রাহককে ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন দেওয়াকর্মচারীদের গ্রাহকের সঙ্গে কেয়ারিং ব্যবহার করা গ্রাহকের সমস্যা অনুভব করা গ্রাহকের প্রয়োজনীয়তা অনুভব করে তার সুবিধামত সময় দেওয়া এসব গুলিকে এমপ্যাথি বলা হয় অ্যাসুওরেন্স মানে কর্মচারীদের গ্রাহকের মনে নিরাপত্তা ও আস্থা জাগানো গ্রাহকের প্রশ্নের উত্তর দেওয়া রেস্পন্সিভনেস মানে গ্রাহককে জানানো কখন পরিষেবা টি দেওয়া হবে গ্রাহককে দ্রুত পরিষেবা দেওয়া গ্রাহককে সাহায্য করার ইচ্ছা দেখানো গ্রাহকের অনুরোধে রেস্পন্ড করা সবশেষে রিলাইএবেলিটি মানে প্রমিস অনুযায়ী পরিষেবা প্রদান গ্রাহকের সমস্যা হ্যান্ডলিং এর নির্ভরতা প্রতিশ্রুত সময়ের মধ্যে নির্ভুল পরিষেবা প্রদান নির্ভুল রেকর্ড বজায় রাখা ইত্যাদি এইসব প্রসেস অ্যাট্রিবিয়ুট অ্যাকশন ব্যর্থ হতে পারে এই ব্যর্থতা নিয়ে আমরা পরে আলোচনা করব আগে গ্রাহক সন্তুষ্টি নিয়ে কি ধরনের গবেষণা হয়েছে তা বলব পরিষেবা গবেষণাতে সম্ভবত সবথেকে বেশি পাবলিকেশন পাওয়া যায় গ্রাহক সন্তুষ্টি সম্পর্কিত কারণ এটা খুব আকর্ষণীয় বিষয় পরিষেবা হচ্ছে ইনট্যনজিবিল যেমন কাল পরিষেবা কোয়ালিটির ৫ ধরনের শ্রেণি নিয়ে আলোচনা করেছি এমপ্যাথিঅ্যাসিওরেন্স এইগুলি হিউম্যানইসটিক সাবজেক্টিভ এবং কোয়ালিটেটিভ পদ্ধতি সুতরাং সঠিক পথ নির্ণয় করা এখানে খুব সহজ নয় একজন গ্রাহক কেন সন্তুষ্ট হয় অসন্তুষ্ট হয় এসব বিষয় গবেষণাতে মনোযোগ আকর্ষণ করে কিন্তু ইন্টারেস্টিং তথ্য হচ্ছে যে গ্রাহক যারা অর্থের বিনিময়ে পরিষেবা গ্রহণ করছে তারা অবশ্যই সন্তুষ্ট হতে চায় কিন্তু আমি কাল যেরকম উল্লেখ করেছি একজন সন্তুষ্ট গ্রাহক যে সব সময় আপনার কাছে ফিরে আসবে অথবা আপনার পণ্যের ব্যাপারে এডভোকেসি করবে সেটা নাও হতে পারে বিকল্পের অভাবে অনেক সময় গ্রাহকের লয়াল্টি বজায় থাকে সুতরাং এই বিকল্পের অভাব গ্রাহকের লয়াল্টি হিসেবে গণ্য করা উচিৎ নয় যা গ্রাহক এডভোকেসির পক্ষে নিয়ে যাবে বিকল্পের অভাব হচ্ছে গ্রাহকের বন্ডেজ তার অর্থ এই নয় যে গ্রাহক সন্তুষ্ট কারণ কাস্টমার তখনই খুশি থাকবে যখন সে ডিলাইটেড হবে গ্রাহক অ্যাডভোকেসি পক্ষে যাবার জন্য ডিলাইট হওয়া জরুরি ডিলাইট সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমি আগে ছবিতে দেখিয়েছি ধরুন এই জায়গাটা হচ্ছে গিয়ে গ্রাহকের অসন্তুষ্টির জায়গা আর এই জায়গাটা হচ্ছে গ্রাহক সন্তুষ্টির জায়গা এবং এখানে অনেক স্পেশাল ফিচার আছে আবার অনেক ফিচার নেই সুতরাং কোন গ্রাহক কিভাবে অসন্তুষ্টির অবস্থা থেকে সন্তুষ্টি অবস্থার দিকে যাবে সেটা নির্ভর করবে অনেক উপাদানের উপর উদাহরণস্বরূপ একটি রেস্তোরাঁয় যদি একটিও টয়লেট না থাকে গ্রাহক অসন্তুষ্ট হবে কিন্তু আপনি পাঁচটি টয়লেট দিলেও গ্রাহক সন্তুষ্টি বাড়বে না এর অর্থ কিছু উপাদান আছে যার অনুপস্থিতি অসন্তুষ্টি ঘটাবে কিন্তু উপস্থিতি একটি সীমা পর্যন্ত সন্তুষ্টি আনবে তার উপরে সেটা সেচুরেট করে যাবে আবার কিছু জিনিস আছে যেটা যত বেশি হবে তত ভালো এগুলি একমুখীযেমন ধরুন ওজন কিংবা প্রাইস ওজন যত কম তত ভালো দামের ক্ষেত্রেও যত কম হয় গ্রাহক ততো বেশি আগ্রহী প্রায় বিনামূল্যে দিলেও তারা রাজি কম দাম গ্রাহক সন্তুষ্টি আনবে এবং এটা চলতেই থাকবে কিন্তু এই অন্য ফিচার গুলির ক্ষেত্রে সন্তুষ্টি একটা জায়গায় পৌঁছনোর পর সেচুরেট করে যায় এই ফিচারগুলো অবশ্যই থাকতে হবে কিন্তু এগুলি যদি বেশি থাকে তাহলে সেটা সন্তুষ্টির মাত্রা বাড়ায় না আমরা বেশি আগ্রহী এমন ফিচারে যেগুলি না থাকলে গ্রাহক হয়তো সেটা নিয়ে চিন্তা করে না কিন্তু তাকে যদি দেখিয়ে দেওয়া হয় যে সেই ফিচারটি আছে অথবা গ্রাহক সেই ফিচারটি উপভোগ করে তখন গ্রাহকের সন্তুষ্টি এক্সপোনেনশিয়ালি বেড়ে যায় এবং এগুলোকেই বলা হয় ডিলাইটারস আমি প্রফেসর ক্যানো নামাঙ্কিত 'ক্যানো' মডেল দেখাবোযেটা সম্বন্ধে বিভিন্ন প্রেজেন্টেশন ও আকর্ষণীয় গবেষণা উপলব্ধ যেগুলি আপনি ইন্টারনেটে দেখতে পছন্দ করবেন আমি 'ক্যানো' মডেলে ফিরে আসবো যখন আমরা শেষ করবো এই সময় আমি আপনাকে গ্রাহক সন্তুষ্টি ক্ষেত্রে সতর্ক করতে চাই যে ফ্যাক্টরগুলো গ্রাহক সন্তুষ্টি কে তিন ভাগে ভাগ করা যায় একটিকে আমরা বলতে পারি যেটা অবশ্যই থাকবে যেটা এই ব্যবসাতে এন্ট্রি ক্রাইটেরিয়া হবে আপনি যদি রেস্তোরাঁতে টয়লেট না বানান তবে রেস্তোরাঁ চালানো কঠিন হবে কিছু উপাদান আছে যা একমুখী এতে আপনি যদি বেশি ইনভেস্ট করেন তাতে অপচয় হবে এবং এই ধরনের একমুখী উপাদানে ইনভেস্ট করলেও তার একটা লিমিট রাখতে হবে আপনার তা'তে ইনভেস্ট করা উচিত যে উপাদান গ্রাহক সন্তুষ্টি আনবে যেটা গ্রাহক অ্যাডভোকেসিতে উৎসাহ দেবে যখন আপনি গ্রাহককে কোন অতিরিক্ত ভ্যালু দেবেন ক্যানো মডেলে দিয়ে আমি যেটা আপনাদের দেখাতে চাইছি অতিরিক্ত কোন ভ্যালু র উপর আপনি জোর দেবেন সেটা নির্ভর করে এই তিনটি ভাগের উপর ইন্টারনেটে ক্যানো মডেল দেখুন কিভাবে ক্যানো মডেল পরিষেবা ব্যাবসাতে ব্যবহার করা যায় এই ব্যাপারে গবেষণা পড়ুন আমরা শেষে আবার এটা আলোচনা করব কিছু গবেষণার ফল আমি আপনাদের দেখাবো যেখানে অসন্তুষ্ট গ্রাহকের মাত্র শতকরা 4 জন অভিযোগ জানায় বাকি 96 ভাগ অসন্তুষ্ট গ্রাহক এই অভিযোগ জানাবার ঝামেলায় যেতে চায় না এই 96 ভাগ যারা অভিযোগ জানায় নাতার 25 ভাগের গভীর সমস্যা থাকে তার অর্থ গ্রাহকের শতকরা 24 জন গভীর অসন্তুষ্ট থাকে

এর অর্থ আপনার পরিষেবা ম্যানেজমেন্ট সিস্টেম যেন এটা খেয়াল রাখে আপনাকে দেখতে হবে যাতে বেশি সংখ্যায় মানুষ তাদের অসন্তুষ্টি জানাতে আসে কারণ আপনি জানেন না এটা মাত্র শতকরা চারজন বাস্তবে করে এই চারজন সংখ্যাকে বাড়াতে হবে আপনি যত বেশি সমস্যা জানবেন ততবেশি করেক্টিভ পদক্ষেপ নিতে পারবেন এটা আশ্চর্যজনক যে যে 96 ভাগ গ্রাহক অভিযোগ জানায় না তাদের থেকে 4 ভাগ লোক যারা অভিযোগ জানায় তাদের সাপ্লায়ারের পক্ষে থাকার চান্স বেশি অর্থাৎ যে চার ভাগ লোক অভিযোগ জানায় তাদের অভিযোগ জেনেযদি আপনার সুষ্ঠ পরিষেবা ব্যবসা থাকে তাহলে আপনি রিকভারি মেকানিজম সেটআপ গড়ে তুলতে পারেন যাতে গ্রাহকের ক্ষতি পূরণ করা যায় সুতরাং যে সকল গ্রাহক নিরব থেকে অভিযোগ ও অসন্তুষ্টি জানায় না তাদের অপেক্ষায় যারা অভিযোগ জানায় তারা আপনার সংস্থার অ্যাসেট যারা অভিযোগ জানায় তাদের অভিযোগ রিসলভড হলে তাদের মধ্যে শতকরা 60 জন ও অভিযোগ দ্রুত রিসলভড হলে 95 জন গ্রাহক আপনার সঙ্গেই থাকবে এটা বিভিন্ন ঘটনায় বিভিন্ন রকম পরিষেবাতে গবেষণার ফল এই গবেষণা মূলত রেস্তোরাঁ ফোর স্টার হোটে্ল সেলুন অথবা কিছু নির্দিষ্ট চিকিৎসা প্রণালীতে করা হয়েছে যেখানে গ্রাহকের সঙ্গে যোগাযোগ নিবিড় আরেকটা গবেষণা আমি আপনাদের কাছে তুলে ধরছি এটা সম্ভবত 10 বা 15 বৎসর পূর্বে হয়েছিল যেটা আজকের দিনে খুব গুরুত্বপূর্ণ যখন ফেসবুক টুইটারের মতো সোশ্যাল মিডিয়া সর্বব্যাপী একজন অসন্তুষ্ট গ্রাহক 10 বা 20 জনের সঙ্গে কথা বলতে পারতো কিন্তু আজকের দিনে এটা একশ গুণ বেড়ে যেতে পারে সুতরাং একটা হোটেল পরিষেবা পরিবহন পরিষেবা বা মোবাইল ফোন পরিষেবার গ্রাহকের অসন্তুষ্টি আজ 1000 থেকে 2000 জন লোক নজর করতে পারে আমার একটি বাজে অভিজ্ঞতা আপনাদের কাছে ভাগ করেছি যখন আমি বিদেশে গিয়েছিলাম ও মোবাইল গ্লোবাল রোমিং প্যাক নিয়েছিলাম কিন্তু আমি যখন ফিরে আসি তখনও এই প্যাক ব্যবহৃত হয় নি কিন্তু আমার কাছে রুপীস 44000 চাওয়া হয় আমার অভিযোগের পর পরবর্তী বিল তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হলো যখন এটা কমে 3000 হল এই অসুবিধার ঘটনাটা যখন আমি ফেসবুকে আমার বন্ধুদের কাছে ব্যক্ত করলাম তখন 600 ক্লিক পেলাম সুতরাং গবেষণায়ে দেখা গেছে যেটা পূর্বে অসন্তুষ্ট গ্রাহকের মাধ্যমে 10 থেকে 20 জন লোকের কাছে পৌঁছত সেই সংখ্যা আজকের দিনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দ্রুত বাড়ছে hotelcom bookingcom goibibocom এই ধরনের সাইটে দেখা গেছে অনেকে তাদের মতামত পছন্দ অপছন্দ ব্যক্ত করে কারণ ইন্সেন্টিভ দেওয়া হয় এই ধরনের সাইট নিয়মিত ইন্টারেকশন করে ও গ্রাহকদের অনুরোধ করে রেটিং দেওয়ার জন্য যেগুলির ফল মার্কেটিং এর উপর খুব ভালো হতে পারে আবার খুব খারাপও হতে পারে পরিষেবার ক্ষেত্রে পূর্ববর্তী গ্রাহকের মতামত খুব গুরুত্ব পায় পরিষেবা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে গ্রাহকের মুখের কথাকে গুরুত্ব দেওয়া ও গ্রাহকের মতামত চাওয়া ও সেই অনুযায়ী অ্যাকশান নেওয়া খুবই গুরুত্বপূর্ণ মতামত পাবার ক্ষেত্রে ঐ শতকরা 4 জন কে বাড়িয়ে 24 34 বা 50 জন করতে হবে বেশি লোকের মতামত জানতে পারলে সেই সমস্যার সমাধান করার সম্ভাবনা বেড়ে যাবে আপনি সেই সমস্যাগুলিকে সমাধান করবেন ও লক্ষ্য রাখবেন সোশ্যাল মিডিয়াতে কি ধরনের প্রতিক্রিয়া আসছে এবং সেগুলির যাতে ব্যবস্থা নেওয়া হয় আশ্চর্যের ব্যাপার দেখা গেছে যখন সমস্যার সমাধান হয় তখনো গ্রাহক সেটা জানাতে পারে অসন্তুষ্ট গ্রাহকের কথা যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ২০০০ লোক জানতে পারে সন্তুষ্ট গ্রাহককে আপনি যদি বুঝিয়ে ঠিকমত লেখাতে পারেন সেটাও 500 1000 লোক জানতে পারবে এবং সেটা একটা শক্তিশালী ফোর্স হবে যাকে আমরা গ্রাহক এডভোকেসি বলি ব্যর্থতার মূল্য কিভাবে দিতে হয় গবেষণাতে দেখা গেছে ব্যাংকের ক্ষেত্রে অবশ্যই সেটা যদি কোন প্রতারণা অথবা ভুল লেনদেন ঘটে থাকে তবে তার মূল্য অনেক বেশি দিতে হয় এই ধরনের পরিষেবা যা অনেক বেশি নিরাপত্তা দাবি করে সেখানে শুরু করতে হবে সেখানে এটা খুব গুরুত্বপূর্ণ যে শুরুটা হয় প্রিভেনশন কস্ট থেকে প্রিভেনশন এর উপর বিনিয়োগ খুব গুরুত্বপূর্ণ এবং আপনাকে এমন ব্যবস্থা গড়ে তুলতে হবে যাতে যদি নিরাপত্তা ব্যবস্থার ফাঁক গলে কিছু হয় তাও বিপদ ঘটার আগে যাতে সমস্যা ধরা পড়ে প্রসেস কন্ট্রোল গ্রাহকের মন্তব্য কার্ডে নিয়মিত নজর রাখা নিয়মিত ইনস্পেকশন এবং অডিট থার্ড পার্টি অডিট এসব পদ্ধতি রয়েছে আমি এইসব বিভিন্ন প্রসেস এবং তাদের রিলেটিভ অ্যাপ্লিকাবিলিটি এক্ষুনি দেখাবো পরিষেবা রিকভারি সম্বন্ধে আমরা বিশদে পরে আলোচনা করব এখন আমি শুধু এটা বলব যে পরিষেবা রিকভারি করা যেতে পারে কেস বাই কেস সিস্টেমেটিক রেসপন্স এর মাধ্যমে কিছু ক্ষেত্রে দ্রুত মধ্যস্থতা করার প্রয়োজন হতে পারে মানে সমস্যা খুঁজে পাওয়ার সাথে সাথে প্রতিকার করতে হবেআমরা প্রতিটি জিনিসের আলাদা আলাদা গুরুত্ব দেখব এবং কিভাবে তাদের মিশ্রণ তৈরি করা উচিত সেটা জানবো আমি এই আলোচনা সেশন শেষ করছি আপনাদের ফোরামে অ্যাসাইনমেন্ট দিয়েআপনার সামনে স্ক্রিনে পাঁচটি প্রশ্ন দেখছেন প্রথম প্রশ্নটি হচ্ছে পরিষেবা কোয়ালিটির পাঁচটি দিক কিভাবে প্রডাক্ট কোয়ালিটির থেকে আলাদা হয় সেই ব্যাপারে আমি এখানে চারটি প্রশ্ন দিলেও আপনারা সার্ভিস কোয়ালিটির পাঁচটি ডাইমেনশন কিভাবে প্রডাক্ট কোয়ালিটি র থেকে আলাদা হয় সেটাতে ফোকাস করুন এবং অন্যটি হচ্ছে পরিষেবার ব্যর্থতা থেকে রিকভারি কিভাবে শাপে বর হতে পারে সে ব্যাপারে আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতা জানতে চাইবো যেমন আপনি পরিষেবা ব্যর্থতার খুব খারাপ অবস্থায় যখন আপনি রেগে আছেন তখন পরিষেবা প্রোভাইডার এর দ্বারা রিকভারি হল এবং সেটা কিভাবে শাপে বর হয়ে উঠলো সুতরাং আমি চাইবো এই মুহূর্তে আপনারা এই দুটো প্রশ্নের উপরে ফোকাস করুন একটা হচ্ছে কিভাবে সার্ভিস কোয়ালিটির পাঁচটি ডাইমেনশন প্রডাক্ট কোয়ালিটির থেকে আলাদা এবং পরিষেবা ব্যর্থতার পরে সমস্যার সমাধান কিভাবে শাপে বর হয়ে উঠতে পারে সেই ব্যাপারে আপনার অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নিন এবং ফোরামে অন্যদের জানান আগে যে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম যেখানে দুটো প্রশ্ন দিয়েছিলাম সেটা আপনাদের জন্য কম্পালসারি এবারেরটা লং টার্ম অ্যাসাইনমেন্ট এবং এটা ভলান্টারি আপনারা যদি সাবমিট করেন তবে আমি প্রশংসা করব ও আমার মন্তব্য দিয়ে এভালুয়েট করবো এটা আপনাদের নিজেদের মধ্যে শেখার জন্য উপযোগী হবে এই অ্যাসাইনমেন্টের প্রথমটা হচ্ছে গ্যাপ ফিলোজফি কে ক্রিটিক্যালি আলোচনা করুন পার্সেপশন আর এক্সপেক্টেশন এর মাঝখানে যে গ্যাপ সেটাকে পরিষেবার কোয়ালিটির মডেল হিসাবে ধরে নিয়ে দেখুন কি রকম ক্ষেত্রে সেটাকে ব্যবহার করা যায় অথবা কি রকম জায়গায় ব্যবহারের ক্ষেত্রে অসুবিধা হতে পারে এই গ্যাপের ব্যাপারে আপনার অভিজ্ঞতা এবং ব্যাখ্যা আমাদের জানান এবং এরকম জায়গা খুঁজে বার করুন যেখানে এই ধরনের গ্যাপ খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে এবং সেগুলো ঠিক করার জন্য আপনার মতামত জানান ধন্যবাদ